আপনাদের সবাইকে শুভ সকাল এখন আমরা কীভাবে ওয়ার্ক শিডিউল দেখতে পারি তা শুরু করব আমরা কাজের সময়সূচিগুলি দেখব বিভিন্ন কাজের চার্ট যেমন গ্যান্ট চার্টস স্লিপ চার্ট টাইম লাইন চার্ট এবং তারপরে আমরা কীভাবে কস্ট মনিটরিং করব তা দেখতে পাব আসুন দেখুন কীভাবে কোনও প্রকল্পের অগ্রগতিটি দেখা যায় সুতরাং আমরা গত সেশানে দেখেছি কীভাবে কোনও প্রকল্পের অগ্রগতি সম্পর্কে ডেটা সংগ্রহ করা যায় সুতরাং কোনও প্রকল্পের অগ্রগতি সম্পর্কে ডেটা সংগ্রহ করার পরে ম্যানেজারকে সেই ডাটাকে সর্বোচ্চ প্রভাবের উপস্থাপনের জন্য কিছু উপায় দরকার সুতরাং প্রকল্পের চিত্র এবং এর ভবিষ্যতের উপস্থাপনের জন্য কিছু পদ্ধতি রয়েছে সুতরাং কিছু পদ্ধতি যা স্ট্যাটিক চিত্র সরবরাহ করে যেমন একটি একক স্ন্যাপশট উদাহরণস্বরূপ গ্যান্ট চার্টে আরও কিছু পদ্ধতি রয়েছে যা দেখানোর চেষ্টা করেছিল যে প্রকল্পটি কীভাবে সময়ের সাথে সাথে অগ্রগতি লাভ করেছে এবং তারা সিস্টেমের গতিশীল দিকগুলি উপস্থাপন করে এবং উদাহরণস্বরূপ টাইমলাইন চার্ট আমরা প্রথমে গ্যান্ট চার্টটি দেখতে পাব তারপরে স্লিপ লাইন চার্ট এবং তারপরে আমরা টাইমলাইন চার্টগুলি দেখতে পাব গ্যান্ট চার্টটি এর আবিষ্কর্তা হেনরি গ্যান্টের নামানুসারে নামকরণ করা হয়েছে এই গ্যান্ট চার্টটি যা বার চার্টের একটি রূপ যা আমরা ইতিমধ্যে আপনার ম্যাট্রিক বা তারপরেও অবশ্যই দেখেছি যে একটি বার চার্ট কী তা সম্পর্কে অবশ্যই দেখেছি সুতরাং একটি গ্যান্ট চার্ট হল বার চার্টের একটি বিশেষ আকার এখানে উল্লম্ব অক্ষটি কাজগুলিকে সম্পাদন করার জন্য তালিকাভুক্ত করে y অক্ষটি বরাবর বারগুলি আঁকা হয় এবং প্রতিটি কাজের জন্য থাকে 1টি বার গ্যান্ট চার্টগুলি সফ্টওয়্যার প্রজেক্ট ম্যানেজমেন্ট এ ব্যবহৃত হয় তারা আসলে স্ট্যান্ডার্ড গ্যান্ট চার্টের বর্ধিত সংস্করণ এবং এতে গ্যান্ট চার্ট যেমন আমরা ইতিমধ্যে দেখেছি যে প্রতিটি বারে দুটি করে অংশ থাকে একটি আনশেডেড অংশ এবং একটি শেডেড অংশ আমরা উদাহরণে দেখব এখন আসুন দেখি শেডেড অংশটি কী উপস্থাপন করে এবং আনশেডেড অংশটি কী উপস্থাপন করে বারের শেডেড অংশটি প্রতিটি টাস্কের জন্য অনুমান করা সময়ের দৈর্ঘ্য দেখায় সুতরাং প্রতিটি টাস্কে অনুমান করা হয় যে এটি কতটা সময় নেবে সেই সময়টি শেডেড বার শেডেড অংশ এবং আনশেডেড অংশগুলিতে তাই স্ল্যাক সময় বা লেক্স সময় হিসেবে উপস্থাপিত করা হয় আমি ইতিমধ্যে আগের ক্লাসে আলোচনা করেছি যে একটি স্ল্যাক সময় বা ফ্লোট সময় বা একটি ফ্রি সময় আনশেডেড অংশটি স্ল্যাক সময় বা লেক্স সময়কে বুঝায় যাতে আমরা বলতে পারি যে লেক্স সময়টি কী কোন কাজ এখনকার সময় থেকে ওই কাজ যে সময়ের মধ্যে অবশ্যই শেষ করতে হবে সেই সময় পর্যন্ত যে অবকাশ সময় পাওয়া যায় তাকে স্ল্যাক সময় বা লেক্স সময় টি উপস্থাপন করে সুতরাং এখানে কিছু ফ্রি সময় পাওয়া যায় আপনি কার্যটিতে কিছুটা বিলম্ব করতে পারেন যাতে এটি তার লক্ষ্যের সময়ের আগে শেষ হওয়ার আগেই এটি শেষ করা যায় একটি গ্যান্ট চার্ট হল একটি বিশেষ ধরণের বার চার্ট যা আমরা ইতিমধ্যে আলোচনা করেছি যেখানে প্রতিটি বার একটি ক্রিয়াকলাপ উপস্থাপন করে এবং বারগুলি সাধারণত টাইমলাইনের সাথে আঁকা হয় প্রতিটি বারের দৈর্ঘ্য সংশ্লিষ্ট ক্রিয়াকলাপের জন্য পরিকল্পনা করা বা প্রত্যাশিত সময়ের সময়কালের সাথে আনুপাতিক একটি প্রকল্পের সময়সূচির গ্যান্ট চার্ট উপস্থাপনা কীভাবে সহায়ক আমাদের দেখতে দিন যে গ্যান্ট চার্ট কীভাবে সাহায্য করে কোনও প্রকল্পের সময়সূচীর গ্যান্ট চার্টের উপস্থাপনা সম্পদগুলির ব্যবহারের পরিকল্পনার ক্ষেত্রে সহায়ক আমরা কীভাবে সম্পদগুলির ব্যবহারের পরিকল্পনা করতে পারি তার জন্য আপনি গ্যান্ট চার্ট ব্যবহার করতে পারেন সুতরাং তবে যারা আমার মনে হয় আপনি ইতিমধ্যে সিপিএম পার্ট দেখেছেন সুতরাং যদিও পার্ট চার্ট কোন ক্রিয়াকলাপের সময়ের সাথে অগ্রগতি পর্যবেক্ষণের জন্য কার্যকর যদি আপনি গ্যান্ট চার্ট এবং পার্ট চার্টের মধ্যে তুলনা করেন আপনি দেখতে পারেন যে গ্যান্ট চার্টটি সম্পদগুলির ব্যবহারের পরিকল্পনায় সহায়ক যেখানে পার্ট চার্ট বিভিন্ন ক্রিয়াকলাপের সময়োপযোগী অগ্রগতি পর্যবেক্ষণে খুব কার্যকর গ্যান্ট চার্টগুলি কীসের উপর ভিত্তি করে ক্রিয়াকলাপগুলিতে কীভাবে সংস্থানগুলি বরাদ্দ করা যায় সেই সম্পদ পরিকল্পনার জন্যও কার্যকর সুতরাং এই গ্যান্ট চার্টগুলি সম্পদ পরিকল্পনার জন্য কীভাবে ক্রিয়াকলাপগুলিতে সংস্থানগুলি বন্টন করা হয় সেই সময় খুবই দরকারী আপনি জানেন যে বিভিন্ন ধরণের প্রতিবেদন সম্পদ যেগুলি বিভিন্ন ক্রিয়াকলাপে বরাদ্দ হওয়া দরকার আপনি ইতিমধ্যে আগের সেশানে আলোচনা করেছেন সেগুলি সম্পদগুলি কর্মী হতে পারে হার্ডওয়্যার হতে পারে সফ্টওয়্যার হতে পারে অন্যান্য সরঞ্জাম হতে পারে কোন স্থান হতে পারে এমনকি সময় হতে পারে এগুলি বিভিন্ন সম্পদ কীভাবে বিভিন্ন ধরণের সম্পদসমূহ বরাদ্দ করা যেতে পারে যেখানে স্টাফ হার্ডওয়্যার এবং সফটওয়্যারগুলির মতো ক্রিয়াকলাপগুলিতে এই বরাদ্দ করা প্রয়োজন তা সহজেই গ্যান্ট চার্ট ব্যবহার করে উপস্থাপিত করা যায় সুতরাং সাধারণত গ্যান্ট চার্টগুলি অ্যাক্টিভিটি নেটওয়ার্ক বা প্রিসিডেন্স নেটওয়ার্ক থেকে আপনি সহজেই তৈরি করতে পারেন সুতরাং প্রথম পদক্ষেপটি হল আপনি অ্যাক্টিভিটি নেটওয়ার্ক বা প্রিসিডেন্স নেটওয়ার্ক তৈরি করুন তারপরে সেই অ্যাক্টিভিটি নেটওয়ার্ক বা প্রিসিডেন্স নেটওয়ার্ক থেকে আপনি সহজেই বিবেচনা করতে পারেন আপনি গ্যান্ট চার্টটি সহজেই তৈরি করতে পারেন সুতরাং এটি একটি নমুনা যা এমআইএস সমস্যার জন্য অ্যাক্টিভিটি নেটওয়ার্ক যেখানে বিভিন্ন ক্রিয়াকলাপ এবং তাদের প্রত্যাশিত সময়গুলি তাদের এই কার্যক্রমগুলির জন্য তারা কী পরিমাণ সময় নেবে বলে মনে করা হয় সেই হিসাবও লেখা হয় যেমন এটি রিকোয়ারমেন্ট স্পেসিফিকেশন 15 দিনের প্রয়োজন হবে ডাটাবেস ডিজাইনিং করতে 45 দিন সময় লাগবে জিইউআই ডিজাইনে 30 দিন সময় লাগবে এবং তারপরে ম্যানুয়াল লেখার ক্ষেত্রে 30 দিন সময় লাগবে তবে কোড ডাটাবেসে 105 দিন কোডিং জিইউআই অংশটি 45 দিন নেবে ইন্টিগ্রেটেড করা এবং টেস্টিংয়ে 120 দিন সময় লাগবে এবং তারপরে সম্পূর্ণ হবে সুতরাং আপনি বলতে পারেন যে এই অ্যাক্টিভিটি নেটওয়ার্কটিতে নির্ভরতাগুলিও দেখানো হয় যেমন কোডিং র আগে ডাটাবেসের ডিজাইন হওয়া উচিত জিইউআইয়ের কোডিংয়ের আগে জিইউআই ডিজাইনটি সম্পন্ন করতে হবে এবং ইন্টিগ্রেশন এবং সিস্টেম পরীক্ষার আগে ডাটাবেস এবং জিইউআইয়ের এই কোডিংটি সম্পন্ন করা উচিত সুতরাং এইভাবে যদি কোনও অ্যাক্টিভিটি নেটওয়ার্ক দেওয়া থাকে তবে ঠিক আছে যদি এইভাবে কোনও অ্যাক্টিভিটি নেটওয়ার্ক দেওয়া হয় আপনি দেখবেন যে সহজেই এমন গ্যান্ট চার্টটি তৈরি করতে পারবেন সুতরাং এখন আপনি দেখেন আপনি প্রথমটি দেখেন আমরা হব আমরা ইতিমধ্যে প্রথমটি কী দেখেছি প্রথমটি হল স্পেসিফিকেশন রিকোয়ারমেন্ট স্পেসিফিকেশন যা 15 দিন সময় নেবে সুতরাং সেই অনুযায়ী আমরা দেখতে পেয়েছি যে আমরা স্পেসিফিকেশন দিয়ে শুরু করেছি এবং ধরুন যে শুরুর তারিখটি 15 জানুয়ারী সুতরাং এটাতে কত দিন লাগবে আমরা ইতিমধ্যে এটি দেখেছি যে 15 দিন সময় লাগবে সুতরাং 15 জানুয়ারী পর্যন্ত এটি অব্যাহত থাকবে যেমন আমরা জানি যে স্পেসিফিকেশন শেষ হয়ে গেলেই আমরা সমান্তরালভাবে 3 টি কার্যক্রম শুরু করতে পারি তারা কী ডাটাবেস ডিজাইন জিইউআই ডিজাইন এবং ইউজার ম্যানুয়াল লেখা সুতরাং আপনি এখন 15 জানুয়ারীর পরে দেখুন সুতরাং 15 জানুয়ারী থেকে তার মানে জানুয়ারীর স্পেসিফিকেশন শুরু হওয়ার থেকে 15 দিন পরে 15 ই জানুয়ারী 1 জানুয়ারীতে শুরু হওয়ার পরে 15 দিনের সময় লাগবে তারপরে 3 টি কার্যক্রম শুরু করা যেতে পারে যা সমান্তরালভাবে ডেটাবেস ডিজাইন করে জিইউআই ডিজাইন করে এবং ইউজার ম্যানুয়াল লেখে দেখুন 3 টি ক্রিয়াকলাপ সমান্তরালভাবে শুরু করা হয়েছে 15 জানুয়ারী থেকে এবং আপনাকে সময়গুলি দেখাতে হবে সুতরাং ডেটাবেস ডিজাইনটি 45 দিন সময় নেবে জিইউআই ডিজাইন 30 দিন সময় নেবে এবং ব্যবহারকারী ম্যানুয়াল লেখা 60 দিনের মধ্যে হবে ডিজাইনের অংশটি 45 দিনের মতো লাগবে এর অর্থ 15 ই জানুয়ারী থেকে 15 ই ফেব্রুয়ারি হতে পারে এবং তারপরে আপনি এটিকে 1 লা এপ্রিল অব্দি ধরুন নিয়ে যেতে পারেন তারপরে GUI অংশের সরঞ্জামটি ডিজাইন করুন যেটি 30 দিনের মতন লাগবে সুতরাং এখানে আমি দেখতে পাচ্ছি 15 ই জানুয়ারী থেকে 15 মার্চ পর্যন্ত নিচ্ছে সুতরাং আমি মনে করি এটি যদি দিনগুলি একটু ভুল হয় আপনি সেই অনুযায়ী সংশোধন করতে পারেন সুতরাং এটি 15 জানুয়ারী থেকে 45 দিন লাগবে সুতরাং জানুয়ারি 15 থেকে 45 দিন গণনা করুন দয়া করে এটি লিখুন এখানে একটি ছোট ভুল হতে পারে সুতরাং একইভাবে জিইউআই অংশটি ডিজাইন করতে এটি 30 দিন সময় নেয় তার মানে জানুয়ারী 15 থেকে এটি সম্ভবত 15 ই ফেব্রুয়ারী পর্যন্ত সময় নেবে সুতরাং সেই অনুযায়ী দয়া করে এখানে তারিখটি পরিবর্তন করুন এবং তারপরে আপনি যা দেখতে পাচ্ছেন এটি ইউজার ম্যানুয়াল লেখার জন্য কত দিন সময় লাগবে তা জানুয়ারী 15 থেকে 15 ই মার্চ হতে পারে বা ঠিক তাই 60 দিন এবং দেখুন ঠিক সেই অনুযায়ী আপনি এগিয়ে যেতে পারেন সুতরাং এরপরে আপনি এই ডেটাবেস ডিজাইনিং র পরে আপনি ডেটাবেস কোডিং করতে পারেন এটি 105 দিন সময় নিতে পারে সুতরাং কোডিংটি এই দেখুন এখান থেকে শুরু হবে এই 105 দিন এর পরে কেবল কোডিং শুরু হতে পারে এবং তারপরে জিইউআই কোডিং অংশ শুরু করতে পারে এই জিইউআই ডিজাইনের অংশটি শেষ হওয়ার পরে জিইউআই কোডিং অংশটি শুরু হতে পারে সুতরাং এখানে জিইউআই ডিজাইনের অংশটি এখানে শেষ সুতরাং এরপরে আপনি জিইউআই অংশে কোডিং শুরু করতে পারেন এবং শেষ অবধি আপনি কোড ডাটাবেস এবং জিইউআই কোডিং অংশটি শেষ হওয়ার পরে এই ইন্টিগ্রেশন এবং টেস্টিং করতে পারেন সুতরাং কোড ডাটাবেসটি শুধুমাত্র সর্বোচ্চ 105 দিন সময় নেয় সুতরাং যদিও আপনার কোড জিইউআই অংশ এটি 45 দিনেরও কম সময় নেয় তবে এটিকে অপেক্ষা করতে হবে কারণ ইন্টিগ্রেশন এবং টেস্টিং টি করা হচ্ছে তবে এই কোড ডেটা বেস অংশটি উপস্থিত হওয়ার পরেই এটি শুরু হতে পারে সুতরাং আপনি দেখতে পাচ্ছেন এটি স্ল্যাক সময় বা ফ্লেক্স সময় কারণ এই সময়টি ফাঁকা সুতরাং যদি পর্যাপ্ত সংস্থান উপলব্ধ না হয় তবে আপনি এই ফাঁকা সময়ের অংশটির সুবিধা গ্রহন করতে কোড জিইউআই অংশটি কিছুটা বিলম্ব করতে পারেন এবং আপনি দেখতে পাচ্ছেন ইউজার ম্যানুয়ালটি লিখতে 60 দিন সময় নেয় তবে এখানে এই এখানে দেখুন এই ফাঁকা সময়টি আছে উপযুক্ত পরিমাণ ব্যবহারকারী বা কর্মী যদি না থাকে তবে আপনি এই লেখার ইউজার ম্যানুয়ালকেও বিলম্ব করতে পারেন যাতে এটি শেষের তারিখটিকে প্রভাবিত না করে এটি প্রকল্পের উপযুক্ত নির্দিষ্ট তারিখে শেষ করা যাবে সুতরাং এই অ্যাক্টিভিটি নেটওয়ার্কটিপরিমাণ থেকে আমরা এই এমআইএস সমস্যার জন্য গ্যান্ট চার্টটি তৈরি করতে সক্ষম হয়েছি এখন যেমন আমরা আপনাকে ইতিমধ্যে জানিয়েছি যে গ্যান্ট চার্ট প্রকল্পের অগ্রগতি অনুসরণ করার জন্য অন্যতম সহজ এবং প্রাচীন কৌশল এটি মূলত একটি ক্রিয়াকলাপের বার চার্ট যা নির্ধারিত কার্যকলাপের তারিখ এবং সময়কালগুলি নির্দেশ করে ক্রিয়াকলাপের ফ্লোটগুলির সাথে প্রায়শই বৃদ্ধি পায় আমি ইতিমধ্যে আপনাকে দেখিয়েছি যে আপনি কীভাবে এই ফ্লোটগুলির প্রতিনিধিত্ব করতে পারবেন এই আনশেডেড অংশগুলি হল ফ্লোট সময় বা স্ল্যাক সময় আমরা ইতিমধ্যে আপনাকে কেবল ফ্লোটটি বলেছি যা ফ্লোট বা অ্যাক্টিভিটি ফ্লোট এটি এমন সময় যার দ্বারা কোনও ক্রিয়াকলাপ কোনও পরবর্তী কার্যকলাপকে প্রভাবিত না করে বিলম্বিত হতে পারে সুতরাং খতিয়ে দেখা অগ্রগতি ক্রিয়াকলাপের বারগুলি শেড করে সাধারণত চার্টে রেকর্ড করা হয় অগ্রগতিটি এই বারগুলি বা শেডেড বারগুলি এবং আনশেডেড অংশের দ্বারা উপস্থাপিত করা হয় এটি হল স্ল্যাক টাইম আনশেডেড বা কোন ফ্রী সময় সুতরাং ক্রিয়াকলাপের বারগুলি শেড করার মাধ্যমে খতিয়ে দেখা অগ্রগতিটি সাধারণত চার্টে রেকর্ড করা হয় এবং আজ কার্সারটি তত্ক্ষণাত ভিজ্যুয়াল ইঙ্গিত দেয় যে কোন ক্রিয়াকলাপগুলি এগিয়ে রয়েছে এবং কোন ক্রিয়াকলাপ সময়সূচির পিছনে রয়েছে সুতরাং এইভাবে আপনি গ্যান্ট চার্ট প্রস্তুত করতে পারেন আরেকটি উদাহরণও এখানে দেখানো হয়েছে সুতরাং এখানে বিভিন্ন ক্রিয়াকলাপগুলি এখানে রয়েছে আমরা কোডিং এবং টেস্টিং নিয়েছি এটি একটি অন্য পরিকল্পনা এটি A মডিউলটির কোডিং এবং টেস্টিং এর একটি উদাহরণ এটা মডিউল B এর কোডিং এবং টেস্টিং এর উদাহরণ এই রকম কোড এবং পরীক্ষার মডিউল C কোড এবং পরীক্ষার মডিউল B ইত্যাদি এবং এই অক্ষগুলি এক্স অক্ষগুলি এতে আমরা সপ্তাহগুলিতে নিয়েছি যেখানে সপ্তাহ 12 সপ্তাহ 13 সপ্তাহ 14 ইত্যাদি তারপর এই সপ্তাহের দিনগুলি এবং এই শেডেড অংশগুলি বলেছিল যে A মডিউলটির কোড এবং টেস্ট এতটা বেশি সময় নেয় এবং এই আনশেডেড অংশটি হল ফ্রী সময় আমরা যদি আজ এই জায়গাতে থাকি এর অর্থ 17 তম সপ্তাহে আমরা বলতে পারি যে মডিউল A সময়সূচীর আগে রয়েছে এছাড়াও আপনি দেখতে পাচ্ছেন যে আজকে এটি 17 তম সপ্তাহ এবং আমরা কিছু অতিরিক্ত কাজও করেছি এর অর্থ কোড এবং টেস্ট মডিউল Dও পরিকল্পিত সময়সূচীর চেয়ে এগিয়ে তবে আপনি যদি অন্য দুটি ক্রিয়াকলাপ কোড এবং পরীক্ষার মডিউল B এবং C এর দিকে লক্ষ্য করেন তবে দেখেন এটি আজকের তারিখ এটি হল আজকের তারিখ তাই তার মানে আমরা পরিকল্পিত সময়সূচীর পিছনে আছি আমরা এই কোডের এবং পরীক্ষার মডেল B এবং C এর জন্য পরিকল্পিত সময়সূচীর তুলনায় পিছিয়ে আছি সুতরাং সেই অনুযায়ী আপনাকে কী কী পদক্ষেপ নিতে হতে পারে যে কীভাবে সময় পূরণ করা যেতে পারে হয়তো আরও বেশি জনবল নিয়োগের মাধ্যমে কী কী ব্যবস্থা নিতে হতে পারে অথবা সেরকম কিছু সুতরাং আপনার লক্ষ্য টার্গেটটি কী তা পূরণ করার চেষ্টা করা উচিত এইভাবে আপনি একটি নমুনা গ্যান্ট চার্ট প্রস্তুত করতে পারেন এটা আমি আগেই ব্যাখ্যা করেছি এখন আসুন অন্য ধরণের চার্ট যাকে স্লিপ চার্ট বলা হয় তা দেখতে দিন একটি স্লিপ চার্ট হল একটি অনুরূপ বিকল্প যা কিছু প্রকল্প ম্যানেজারদের পছন্দসই এটি গ্যান্ট চার্টের অনুরূপ বিকল্প এবং সুতরাং এখানে যেমন আপনি দেখতে পাচ্ছেন এটি একটি খুব অনুরূপ বিকল্প এটি কিছু প্রকল্প ম্যানেজার পছন্দ করেন যারা বিশ্বাস করেন যে ক্রিয়াকলাপগুলি নির্ধারিত সময়সূচিতে চলছে না তাদের জন্য এটা আরও আকর্ষণীয় ভিজ্যুয়াল ইঙ্গিত দেয় সুতরাং এই স্লিপ চার্টটি আপনাকে সেইসব কর্মকাণ্ডের জন্য আরও আকর্ষণীয় ভিজ্যুয়াল ইঙ্গিত প্রদান করতে পারে যেগুলি সময়সূচি অনুযায়ী অগ্রসর হয় না এটিই আপনি দেখতে পাচ্ছেন যে যত বেশি স্লিপ লাইন বাঁকে আপনি বলতে পারেন যে পরিকল্পনার তুলনায় আরও বেশি পার্থক্য তৈরি হয় আমরা একটি ছোট উদাহরণ নিই এটিও আপনার গ্যান্ট চার্টের মতো তবে আপনি এখানে দেখেন যে আজ যদি আপনি কিছু দেখছেন যা আপনি সংযুক্ত করছেন এবং এটি কীভাবে কিছুটা লাইনের মাধ্যমে বিভিন্ন ক্রিয়াকলাপের অগ্রগতি করে সুতরাং এটি আরও বাঁকানো হয় তার মানে সময়সূচি থেকে আরও বেশি দূরত্ব তৈরি হয়েছে যদি এটি সরলরেখায় থাকে তবে আমরা পরিকল্পনা অনুসারে সময়সূচি অনুসারে চলছি স্লিপ লাইনটি আরও বাঁকানো থাকলে আরও বেশি বাঁক থাকলে তার অর্থ পরিকল্পনার যা সময়সূচী তার থেকে আরও বিচ্যুতি আরও বেশি দূরত্ব যা না হওয়া উচিত সুতরাং এই সমস্যাটি কাটিয়ে উঠতে আপনার প্রতিকারমূলক পদক্ষেপ নেওয়া উচিত আমরা এখানে যা বলছি এটি এই চার্টটি সেই ক্রিয়াকলাপগুলিতে যে ক্রিয়াকলাপ অগ্রগতি করছে না তার আরও আকর্ষণীয় ভিজ্যুয়াল ইঙ্গিত সরবরাহ করবে এবং আরও স্লিপ লাইন বাঁকানো যেমন এটি স্লিপ লাইন যদি এটি আরও বাঁকানো হয় তবে এটি ইঙ্গিত দেয় যে পরিকল্পনা থেকে তত বেশি পার্থক্য এবং সুতরাং আপনাকে প্রতিকারমূলক পদক্ষেপ নিতে হবে সুতরাং অতিরিক্ত স্লিপ লাইনগুলিও তাদের কিছুটা অন্তর যুক্ত করা যেতে পারে এবং প্রকল্প ম্যানেজার হিসাবে এটি নির্মাণের ফলে প্রকল্পটি উন্নত হচ্ছে কিনা তার একটি ধারণা পাবেন তার মানে পরবর্তী স্লিপ লাইনগুলি কম বাঁকানো কি না সুতরাং এখানে আপনি একটি রেখেছেন তারপরে প্রতিকারের পদক্ষেপ গ্রহণের পরে দুই সপ্তাহ পরে আপনি আবার একটি স্লিপ লাইন C আঁকেন এটি আরও সরল হয়ে উঠছে কিনা তা দেখার জন্য আরও সরল অর্থ আমরা লক্ষ্য রেখাগুলি পূরণ করছি কিনা তা দেখুন আমরা যত দূরে তত বেশি বাঁকানো মানে সময়সূচী থেকে আরও বেশি বিচ্যুতি সুতরাং পর্যায়ক্রমে প্রতি 1 সপ্তাহ 2 সপ্তাহের পরে স্লিপ লাইনগুলি আঁকুন এবং পর্যালোচনা করুন যে আপনি পরিকল্পিত সময়সূচিতে চলেছেন কিনা আপনি যদি পরিকল্পিত সময়সূচির দিকে না যান মানে আপনি যদি বিচ্যুত হন তবে প্রতিকারের পদক্ষেপ গ্রহণ করুন যেমন আরো বেশি ম্যান পাওয়ার ইত্যাদি যাতে আপনি লক্ষ্যের তারিখগুলি পূরণ করতে পারেন এবং আপনি ঠিকঠাক সময়সূচি অনুযায়ী যেতে পারেন সুতরাং একটি খুব বাঁকযুক্ত স্লিপ লাইন এটি পুনরায় নির্ধারণের প্রয়োজনকে নির্দেশ করে যদি স্লিপ লাইনটি খুব বেশি বাঁকানো থাকে তবে এটি নির্দেশ করে যে ক্রিয়াকলাপগুলির পুনরায় নির্ধারণের প্রয়োজন রয়েছে পরেরটি টাইমলাইন চার্ট সুতরাং আসুন আমরা এই গ্যান্ট চার্টের এবং স্লিপ চার্টের একটি অপূর্ণতা দেখতে পারি সুতরাং একটি অসুবিধা হল তারা প্রকল্পের জীবদ্দশার মাধ্যমে প্রকল্পের সমাপ্তির তারিখের স্লিপেজ পরিষ্কারভাবে প্রদর্শন করবে না সুতরাং এই দুটি চিত্রটিতে আমরা গ্যান্ট চার্ট এবং স্লিপ চার্ট নিয়ে আলোচনা করেছি তারা প্রকল্পটির জীবনের মাধ্যমে প্রকল্পের সমাপ্তির তারিখের স্লিপেজ দেখায় না সুতরাং প্রকল্পটি এখনও পর্যন্ত প্রবণতা বিশ্লেষণ এবং বোঝার ফলে আমরা প্রকল্পের ভবিষ্যতের অগ্রগতি অনুমান করতে পারি আমরা যদি চাই প্রকল্পটির প্রবণতাগুলি বিশ্লেষণ ও বোঝার জন্য কিছু ব্যবস্থা করতে পারি সুতরাং অনেকটা ঘটেছে এবং এটি আমাদের ভবিষ্যতে কী ঘটবে তা অনুমান করতে দেয় এটি প্রকল্পের ভবিষ্যতের অগ্রগতি সম্পর্কে ভবিষ্যদ্বাণী করতে সহায়তা করবে উদাহরণস্বরূপ ধরুন যদি কোনও প্রকল্প সময়সূচীর পিছনে থাকে কারণ এখন পর্যন্ত উত্পাদনশীলতা আমি পরিকল্পনার পর্যায়ে যতটা ধরে নিয়েছিলাম ততটা বেশি ছিল না তবে সম্ভবত নির্ধারিত সমাপ্তির তারিখটিও যদি উত্পাদনশীলতার ক্ষতিপূরণ বা উন্নতি করতে ব্যবস্থা না নেওয়া হয় তবে তা আরও পিছিয়ে দেওয়া হবে টাইমলাইন চার্ট হল এমন একটি পদ্ধতি যা এই প্রকল্পের পুরো সময়কালে লক্ষ্যগুলি পরিবর্তন করা হয়েছে এবং রেকর্ডিং প্রদর্শন করার জন্য এটি একটি কৌশল যা আমি ইতিমধ্যে বলেছি যে গ্যান্ট চার্ট একটি স্থিতিশীল চিত্র এটি প্রকল্পের স্থির দিকটি উপস্থাপন করে তবে টাইমলাইন চার্ট এটি সময়ের সাথে অগ্রগতি কীভাবে চলছে তার গতিশীল দিকগুলি উপস্থাপন করে সুতরাং এটি গতিশীল দিকটি উপস্থাপন করে টাইমলাইন চার্টটি হল প্রকল্পের বিকাশকালে লক্ষ্যগুলি কীভাবে পরিবর্তিত হয়েছে তা রেকর্ডিং এবং প্রদর্শনের একটি পদ্ধতি একটি সহজ উদাহরণ নেব দেখুন এটি একটি নমুনা টাইমলাইন চার্ট যাতে আমরা এখানে আছি আমরা এই y অক্ষের মধ্যে সপ্তাহটি নিয়েছি আমরা সপ্তাহের সংখ্যাগুলি নিয়েছি এবং এখানে নীচে আপনি যদি প্রকৃত সময়টি দেখতে পান তবে এটি নীচে চলে যাবে এটি আসল সময় উপস্থাপন করবে এবং এক্স অক্ষ এছাড়াও আমরা সপ্তাহের সংখ্যার বিচারে কী পরিকল্পনার সময় নিচ্ছি এবং y অক্ষে তা সপ্তাহের সংখ্যার বিচারে বাস্তবে কি সময় নিচ্ছি এবং এক্স অক্ষে আপনি সপ্তাহের সংখ্যার ক্ষেত্রেও পরিকল্পনার সময়টি নিচ্ছেন সুতরাং এখানে বলা হয়েছে যে এখানে ধরুন 11 সপ্তাহ রয়েছে এবং এখানেও 11 সপ্তাহ রয়েছে এবং আমরা দেখি যে আমরা কীভাবে এগোচ্ছি তা কীভাবে প্রকল্পের অগ্রগতি হয় এটি এই গ্রাফ থেকে ভিজ্যুয়ালাইজড করা যায় আসুন আমরা কী বলছি তা দেখতে দিন পূর্ববর্তী স্লাইডে প্রদত্ত এই চিত্রটি টাইমলাইন চার্ট এটি ষষ্ঠ সপ্তাহের শেষে আপনি ষষ্ঠ সপ্তাহের শেষে দেখবেন নমুনা টাইমলাইন চার্টটি প্রদর্শন করা হবে এটি একটি 4 5 হল এটি ষষ্ঠ সপ্তাহটি ধরুন আমরা ষষ্ঠ সপ্তাহের শেষে এই অগ্রগতিটি দেখতে চাই আমরা জানতে চাই যে এখানে প্রদর্শিত অগ্রগতিটি কী এবং পরিকল্পনার সময়টি অনুভূমিক অক্ষটি বরাবর প্লট করেছিল এবং উল্লম্ব অক্ষ বরাবর অতিবাহিত সময় প্লট করেছিল সুতরাং এখানে x অক্ষটি এই সময়টির জন্য পরিকল্পনা করা হয়েছে y অক্ষ প্রকৃত সময় দেখায় টাইমলাইন এবং যে লাইনগুলি আঁকাবাঁকা চার্টে নিচে নামে সেগুলি নির্ধারিত ক্রিয়াকলাপ সমাপ্তির তারিখের প্রতিনিধিত্ব করে সুতরাং যে লাইনগুলি আঁকাবাঁকা চার্টে এঁকেবেঁকে নিচে নামে সেগুলি নির্ধারিত ক্রিয়াকলাপ সমাপ্তির তারিখের প্রতিনিধিত্ব করে সুতরাং এটি এটি আঁকাবাঁকা সুতরাং তারা সমাপ্তির তারিখগুলি উপস্থাপন করে সুতরাং প্রকল্পের শুরুতে আপনি যদি বিশ্লেষণটি দেখতে পাবেন যে বিদ্যমান সিস্টেমটি তৃতীয় সপ্তাহের মঙ্গলবারের মধ্যে শেষ হওয়ার কথা রয়েছে সুতরাং এটি বিদ্যমান সিস্টেমটি বিশ্লেষণ করে এটি তৃতীয় সপ্তাহের মঙ্গলবারে সম্পন্ন হবে বলে আশা করা হচ্ছে এবং তারপরে প্রকল্পের শুরুতে যেমন আমি ইতিমধ্যে আপনাকে জানিয়েছি যে প্রতিটি সিস্টেম তৃতীয় সপ্তাহের মঙ্গলবারএর মধ্যে শেষ হওয়ার এবং পঞ্চম সপ্তাহের বৃহস্পতিবারের মধ্যে ব্যবহারকারীর প্রয়োজনীয়তা অর্জনের জন্য নির্ধারিত করেছিলাম প্রাথমিকভাবে পরিকল্পনা করা হয়েছিল যে পঞ্চম সপ্তাহে এই ক্রিয়াকলাপটি করা উচিত পঞ্চম সপ্তাহের বৃহস্পতিবারের মধ্যে এটি সমাপ্ত হবে এবং তারপরে এই ইস্যুতে টেন্ডার ইত্যাদি নবম সপ্তাহের মঙ্গলবার ইস্যু করা হয় দরপত্র ইস্যু কোথায় এটি দরপত্র ইস্যু সম্পর্কিত এটি প্রাথমিকভাবে নবম সপ্তাহে শেষ হওয়ার পরিকল্পনা করা হয়েছিল সম্ভবত মঙ্গলবার ঠিক আছে তবে প্রথম সপ্তাহের শেষের দিকে প্রজেক্ট ম্যানেজার অগ্রগতি পর্যালোচনা করে টার্গেটের তারিখগুলি পর্যালোচনা করে সেগুলি যেরকম আছে তেমন রেখে দেয় কারণ লাইনগুলি হল প্রকৃত সময় অক্ষের উপর লক্ষ্য তারিখ থেকে 1 সপ্তাহের শেষ পর্যন্ত উল্লম্বভাবে নীচের দিকে টানা হয় তো আমরা কি দেখেছি 1 সপ্তাহের শেষে আপনি প্রথম সপ্তাহের শেষে এটি প্রথম সপ্তাহের শেষে দেখেন রেখাগুলি ঠিক সোজা এগিয়ে রয়েছে এটি যা ছিল এটি 1 ম সপ্তাহের প্রকৃতটি এই 1 ম সপ্তাহে ঠিক সরাসরি এগিয়ে আমরা প্রত্যাশা করেছি যে প্রতিটি ক্রিয়াকলাপ তাদের নির্দিষ্ট সময়সীমার সাথে মিলিত হবে তখন কি হয়েছিল দ্বিতীয় সপ্তাহের পরে প্রজেক্ট ম্যানেজার তিনি পর্যবেক্ষণ করতে পারতেন যে প্রাপ্ত ব্যবহারকারীর প্রয়োজনীয়তা ষষ্ঠ সপ্তাহের মঙ্গলবার পর্যন্ত সম্পন্ন হবে না সুতরাং এই প্রাপ্ত ব্যবহারকারীর প্রয়োজনীয়তা আপনি দেখতে পাচ্ছেন যে প্রথম সপ্তাহের পরে তিনি সবেমাত্র দেখেছেন যে এই ব্যবহারকারীর প্রয়োজনীয়তা পাওয়া এটি বিলম্বিত হচ্ছে এটি শেষ হতে পারে না এটি আরও কয়েক দিন সময় নিতে পারে 6 সপ্তাহের পর আরও এক সপ্তাহ সময় নিতে পারে সুতরাং এই কারণেই এটি বলেছিল যে দ্বিতীয় সপ্তাহের শেষের দিকে তিনি সিদ্ধান্ত নিয়েছেন যে তিনি অনুভব করেছেন যে ষষ্ঠ সপ্তাহের মঙ্গলবার পর্যন্ত কোনও ব্যবহারকারীর প্রয়োজনীয়তা সম্পন্ন করা যাবে না এবং তাই তিনি এটিকে প্রতিফলিত করার জন্য ক্রিয়াকলাপটির রেখাটি তির্যকভাবে প্রসারিত করেন সুতরাং যে কারণে প্রথম সপ্তাহ পর্যন্ত যা করা হয়েছে তা সরাসরি দেখা যায় তবে তিনি দেখতে পান যে ষষ্ঠ সপ্তাহের মঙ্গলবার এর মধ্যে এটি শেষ করা যাবে না সুতরাং এইজন্য এটি তাকে বাঁকিয়েছে যা এইটি ষষ্ঠ সপ্তাহ মঙ্গলবার পর্যন্ত রেখাটি বাঁকিয়েছে এবং তারপরে আবার এখন সোজা এগিয়ে যাচ্ছে ঠিক আছে এবং একইভাবে অন্যান্য অন্যান্য ক্রিয়াকলাপগুলিও তারা বিলম্বিত হবে বলে আশা করা হচ্ছে এবং তদনুসারে তিনি এই দ্বিতীয় সপ্তাহের পরে তাদের সেগুলি বাঁকানো হিসাবে তৈরি করেছিলেন সুতরাং অন্যান্য ক্রিয়াকলাপের জন্য তিনি এই সমস্ত লাইন বাঁকিয়েছেন সুতরাং তারপর তৃতীয় সপ্তাহের মঙ্গলবারের মধ্যে বিশ্লেষণ করে বিদ্যমান সিস্টেমটি সম্পন্ন হয়েছে সুতরাং 3 দেখুন 3 ব্যবহার করে এটি শেষ হয়েছে সুতরাং তারা ক্রিয়াকলাপটি সম্পন্ন হয়েছে তা চিহ্নিত করার জন্য একটি বৃত্ত তৈরি করেছে এবং তারপরে এই সময়টির শেষে তৃতীয় সপ্তাহের মঙ্গলবারের মধ্যে বিদ্যমান সিস্টেমটি সম্পন্ন হয়েছে তা বিশ্লেষণ করুন এবং প্রকল্প ম্যানেজারটি তির্যকটির লাইফ টাইমলাইনটির উপর একটি বিন্দু রেখেছেন এটি ইতিমধ্যে সম্পন্ন হয়েছে তা নির্দেশ করার জন্য তারপরে তিনি তৃতীয় সপ্তাহের শেষের দিকে সিদ্ধান্ত নিয়েছেন যে বিদ্যমান লক্ষ্যমাত্রাগুলি পূরণের জন্য চেষ্টা করেছেন এবং চতুর্থ সপ্তাহের শেষে তিনি টেন্ডার খসড়াতে এবং টেন্ডার দেওয়ার জন্য আরও তিন দিন যুক্ত করেন তো তারপর তিনি তা দেখেছেন সুতরাং তৃতীয় সপ্তাহের শেষে তিনি আবার দেখেছেন যে এই জিনিসটি টার্গেটের তারিখগুলি শেষ করতে সক্ষম হয় না আবার তারা বিলম্বিত হবে এর পরে আবার দেখুন এটি এর সাথে লেনদেন করছে সুতরাং যখনই তিনি প্রকাশ করেছেন যে আরও দেরি হবে তিনি আবার লাইনটি বাঁকাবেন এবং প্রতি সপ্তাহের পরে আপনি অগ্রগতিটি দেখতে পাবেন যদি এটি বিলম্ব হয় তবে আপনি সেই অনুযায়ী লাইনটি বাঁকাবেন তারপরে লক্ষ্য করুন যে ষষ্ঠ সপ্তাহের শেষের মধ্যে দুটি ক্রিয়াকলাপ শেষ হয়েছে এবং এটি এই তিনটি এখনও আনপিনিং সম্পন্ন হয়নি সুতরাং এটি তৃতীয় সপ্তাহ প্রথম ক্রিয়াকলাপটি শেষ হয় তার পরে 6 সপ্তাহের শেষে তিনি দেখতে পেয়েছেন যে এটিও সম্পন্ন হয়েছে তবে আপনি দেখেন এটি মূলত এটি পঞ্চম সপ্তাহে শেষ হওয়ার কথা ছিল তবে যেহেতু এটি প্রত্যাশিত যে এটি পঞ্চম সপ্তাহে শেষ করা যাবে না লাইনটি বাঁকানো হয়েছে এবং আশা করা হচ্ছে এটি মঙ্গলবারের মধ্যে ষষ্ঠ সপ্তাহে শেষ হয়ে যাবে সুতরাং সেই অনুযায়ী এটি বাঁকানো হয়েছে সুতরাং ষষ্ঠ সপ্তাহের শেষে প্রজেক্ট ম্যানেজার আবারও অগ্রগতি পর্যালোচনা করেছেন এবং তিনি পর্যবেক্ষণ করেছেন যে দুটি কার্যক্রম প্রথম দুটি কার্যক্রম সমাপ্ত হচ্ছে এবং এখনও তৃতীয় টি সমাপ্ত হয়নি সুতরাং প্রতি সপ্তাহের পরে তিনি আবার অগ্রগতি পর্যালোচনা করবেন এবং যদি প্রত্যাশা করা হয় যে তত্ক্ষণাত্ এই ক্রিয়াকলাপগুলি বিলম্বিত হবে তিনি লাইনগুলি বাঁকিয়ে দেবেন এবং পুনরায় এটি শেষ হলে তিনি কোন অন্ধকার বৃত্ত চিহ্নিত করবেন যাতে সেগুলি নির্দেশ করতে পারে কার্যক্রম শেষ হয়েছে সুতরাংষষ্ঠ সপ্তাহের শেষে ম্যানেজার লক্ষ্য করেছেন যে প্রথম দুটি ক্রিয়াকলাপ শেষ হয়েছে এবং অন্যান্য ক্রিয়াকলাপগুলি এখনও তারা সম্পন্ন হয় নি তারা আরও কিছুটা সময় নেবে সুতরাং পর্যায়ক্রমে তিনি এই ক্রিয়াকলাপগুলির অগ্রগতি পর্যালোচনা করবেন এবং তারপরে যদি তারা পরিকল্পনা বা সময়সূচী অনুসারে অগ্রসর না হয় তবে প্রয়োজনের সাথে সাথে তিনি লাইনগুলি বাঁকিয়ে রাখবেন সুতরাং এইভাবেই এই টাইমলাইন চার্টটি গতিশীল দিকগুলি উপস্থাপন করে গতিশীলভাবে রেখাগুলি কেবল সরলতা রাখে বলে আশা করা হচ্ছে যে আরও সময় লাগলে লাইনগুলি বাঁকাতে হবে সুতরাং প্রকল্পটি কীভাবে অগ্রগতি করছে এটি গতিশীল দিকগুলি উপস্থাপিত করে এটি প্রকল্পটির গতিশীল দিকগুলি উপস্থাপন করে সুতরাং গ্যান্ট চার্ট স্থির দিকটি উপস্থাপন করে যেখানে টাইমলাইন চার্টটি প্রকল্পের গতিশীল অগ্রগতির প্রতিনিধিত্ব করে সুতরাং এখন আমরা লক্ষ্য করেছি যে ষষ্ঠ সপ্তাহের শেষে দুটি কার্যক্রম শেষ হয়েছে এবং তিনটি কার্যক্রম এখনও অসম্পূর্ণ রয়েছে এ পর্যন্ত তিনি তিন বার লক্ষ্য তারিখগুলি সংশোধন করেছেন এবং পুরো প্রকল্পটি সাত দিন দেরিতে চলছে এটি দেখতে পাবে যে প্রকল্পটি পুরোপুরি প্রায় 7 দিনের দেরিতে চলছে এটি নবম সপ্তাহে শেষ হওয়া উচিত ছিল তবে এটি দশম সপ্তাহের দিকে এগিয়ে চলেছে সুতরাং প্রায় 7 দিন পুরো প্রকল্পটি টাইমলাইন চার্টে দেরি করে সুতরাং আমরা এটি দেখেছি যে টাইমলাইন চার্ট একটি প্রকল্প কার্যকর করার সময় এবং বাস্তবায়ন পর্যালোচনার পরবর্তী সময় উভয় ক্ষেত্রে খুব কার্যকর টাইমলাইন চার্ট বিশ্লেষণ এবং পরিবর্তনের কারণগুলি হল এরা অনুমান প্রক্রিয়াতে ব্যর্থতা বা অন্যান্য ত্রুটিগুলি চিহ্নিত করতে পারে যা এই জ্ঞান দিয়ে এড়ানো যেতে পারে সুতরাং আপনি যদি টাইমলাইন চার্টের বিশ্লেষণ করেন এবং আপনি পরিবর্তনগুলি কেন করেছেন তার কারণগুলি যদি তাদের অনুমান প্রক্রিয়াতে ব্যর্থতা নির্দেশ করতে পারে তবে সেগুলি বা অন্য ত্রুটিগুলি যারা সেখানে থাকতে পারে এবং সেই জ্ঞানের সাথে থাকতে পারে এগুলিতে কি ত্রুটি বা ব্যর্থতা এড়ানো যায় বা এই পরিবর্তনগুলি বা টাইমলাইনে পরিবর্তনগুলি ভবিষ্যতেও এড়ানো যায় টাইমলাইন চার্ট বিশ্লেষণ করে ভবিষ্যতে এই ত্রুটিগুলিও এড়ানো যেতে পারে আমরা দ্রুত ব্যয় নিরীক্ষণ সম্পর্কে বলব মূলত প্রতিশ্রুতিবদ্ধ কর্মীদের সঠিক সময়ে তাদের কাজে লাগানো হয়নি একারণে কোনও প্রকল্প দেরি হতে পারে এবং সুতরাং এক্ষেত্রে প্রকল্পটি সময়ের পিছনে থাকবে তবে বাজেটের অধীনে এটি সময়ের পিছনে থাকবে তবে এখনও এটি বাজেটের আওতায় রয়েছে তবে কেবলমাত্র অতিরিক্ত সংস্থানগুলি থাকার কারণেও একটি প্রকল্প সময়মত হতে পারে একটি প্রকল্প সময়মতো সম্পন্ন করা যেতে পারে তবে কেবলমাত্র যখন আমরা অবশ্যই অতিরিক্ত সংস্থানগুলি ভাড়া নেব এটি বাজেটের বেশি হবে আপনাকে আরও কিছু অর্থ ব্যয় করতে হবে সুতরাং এজন্য আপনাকে এটি সময়মত সম্পন্ন হচ্ছে বা না এবং আমরা যে ব্যয় করে যাচ্ছি তা উভয়ই পর্যবেক্ষণ করতে হবে সুতরাং ব্যয় নিরীক্ষণ প্রকল্প নিয়ন্ত্রণের একটি গুরুত্বপূর্ণ উপাদান এটি কেবল নিজের মধ্যেই নয় কারণ এটি যে প্রকল্পে প্রচেষ্টা চালিয়েছে বা অন্ততপক্ষে কোনও প্রকল্পের জন্য খরচ করা হয়েছে তার ইঙ্গিতও দেয় একটি প্রকল্প সময়মত হতে পারে তবে কেবলমাত্র মূলত যে বাজেট করা হয়েছে তার ক্রিয়াকলাপে আরও বেশি অর্থ ব্যয় করা হয়েছে সুতরাং আমরা প্রাথমিকভাবে প্রত্যাশা করেছি যে এই পরিমাণ অর্থ ব্যয় হবে তবে আপনার যেহেতু দেরি হচ্ছে তাই আপনাকে আরও লোকবল যুক্ত করতে হবে এবং তাই আপনাকে আরও বেশি অর্থ ব্যয় করতে হবে সুতরাং সেক্ষেত্রে প্রকল্পটি সময়মতো হতে পারে তবে অতিরিক্ত যে অর্থ ব্যয় হয় সেই ব্যয়েই একটি ক্রমবর্ধমান ব্যয় চার্ট আপনি আঁকতে পারেন যা প্রকৃত খরচ বা প্রকৃত ব্যয় এবং নিজেই পরিকল্পিত ব্যয়ের তুলনা করার একটি সহজ পদ্ধতি সরবরাহ করবে এটি বিশেষভাবে অর্থবহ নয় দেরিতে বা সময় মতো তৈরি প্রকল্প তবে চার্টটি যথেষ্ট ব্যয় সাশ্রয়কারি দেখায় সুতরাং প্রচুর ব্যয় সাশ্রয় কী যেটি চার্ট এটি ক্রমবর্ধমান ব্যয় চার্টের একটি নমুনা উদাহরণ প্রদর্শন করতে পারে সুতরাং এখানে এক্স অক্ষে আপনি সপ্তাহতে সময় এবং y অক্ষে আমরা ক্রমবর্ধমান ব্যয় নিয়েছি আপনি দেখতে পাচ্ছেন যে আসল ব্যয় অনুমান করা হয়েছিল অনুমিত পরিকল্পনাযুক্ত ব্যয়টি এটির জন্য অনুমান করা হয়েছিল তবে প্রকৃত ব্যয়টি এইভাবে চলেছে সুতরাং এটি প্রকৃত ব্যয় এবং পরিকল্পিত ব্যয়ের মধ্যে আপনি কীভাবে এই ব্যয়টি দেখে এবং এই গ্রাফটি দেখে ক্রমবর্ধমান ব্যয় ট্র্যাক করতে পারবেন তার মধ্যে তুলনা দেখায় এবং তদনুসারে আপনি প্রতিকারমূলক পদক্ষেপ নিতে পারেন প্রকল্পের ক্রিয়াকলাপগুলির বর্তমান অবস্থা সম্পর্কে আমাদের হিসেব নেওয়া দরকার প্রথমে আমাদের প্রকল্পের ক্রিয়াকলাপের বর্তমান অবস্থাটি বিবেচনা করা উচিত রেকর্ডকৃত ব্যয়ের অর্থ বোঝার চেষ্টা করার আগে ব্যয় চার্টগুলি তারা আরও কার্যকর হয় যদি আমরা ভবিষ্যতের ব্যয় যুক্ত করি সুতরাং সেখানে হওয়া এই ব্যয়গুলি আরও কার্যকর হয়ে উঠতে পারে যদি আমরা ভবিষ্যতের ব্যয়কে যোগ করতে পারি যেটা অসম্পূর্ণ কাজের অনুমিত ব্যয় যা পূর্বেই ব্যয় হয়েছে তাতে যোগ করে গণনা করা হয় যেখানে কম্পিউটার ভিত্তিক পরিকল্পনার সরঞ্জাম ব্যবহার করা হয় আপনি যদি সাধারনত ব্যয় নির্ধারণের পরে ব্যয়ের সময়সূচীটি পুনরায় সংশোধন করার পরে যা ব্যয় নির্ধারণের জন্য সাধারনত স্বয়ংক্রিয়ভাবে সরবরাহ করা হয় তার জন্য সফ্টওয়্যার সরঞ্জাম ব্যবহার করছেন তবে ব্যয়ের সময়সূচীগুলির সংশোধন সাধারণত স্বয়ংক্রিয়ভাবে সরবরাহ করা হয় সুতরাং আর একটি চিত্র রয়েছে যা আপনি এটিতে দেখিয়েছেন ক্রমবর্ধমান ব্যয় এখানে আমরা সময় সপ্তাহগুলিতে এবং এখানে ক্রমবর্ধমান ব্যয়টি নিচ্ছি আপনি দেখতে পাচ্ছেন যে এটি ক্রমবর্ধমান ব্যয়ের চার্টটিও দেখাতে পারে যে ব্যয়ের সংশোধিত অনুমানগুলি কত এবং সমাপ্তির তারিখগুলি কি হতে পারে সুতরাং এটি আসল অনুমান এবং তারপরে অগ্রগতিশীল প্রকল্পের অগ্রগতির সময় থেকে আপনি আরও লোকবল বা কিছু অতিরিক্ত ব্যয় যুক্ত করতে পারেন সুতরাং এখন খরচ পরিবর্তন করা হচ্ছে সুতরাং এটি এই চিত্রটিই এই লাইন ফুটকিওয়ালা লাইনটি সংশোধিত অনুমান দেখায় আপনি এটি তুলনা করতে পারবেন মূল ব্যয়ের অনুমান বনাম সংশোধিত অনুমান হিসাবে একইভাবে এটিই ছিল মূল সমাপ্তির তারিখ এবং যেহেতু আপনি পিছিয়ে রয়েছেন এবং এটিই সংশোধিত সমাপ্তির তারিখ প্রকল্পের অগ্রগতির সাথে সাথে আপনি সংশোধিত সমাপ্তির তারিখটি অঙ্কন করতে পারবেন যাতে আপনি সংশোধিত সমাপ্তির তারিখটি জানতে পারবেন আপনি দেখতে পাচ্ছেন যে সংশোধিত ব্যয়ের সূচী অন্তর্ভুক্ত হওয়ার পরে এই চিত্রটি অতিরিক্ত তথ্য উপলভ্য করে এক্ষেত্রে আপনি দেখতে পাচ্ছেন যে প্রকল্পটি সময়সূচীর থেকে পিছনে রয়েছে এবং বাজেটও বেশি দয়া করে দেখুন প্রকল্পটি সময়টির সাথে কখন আসলে সমাপ্তি হয় তবে এটি সংশোধিত সমাপ্তি t তার মানে এই প্রকল্প সময়সূচীর পিছনে রয়েছে একইভাবে মূল খরচ এটি ছিল এবং সংশোধিত ব্যয় এটি এর অর্থ ধরুন যে আপনি ব্যয় করছেন এটি প্রত্যাশিত যে আরও বেশি অর্থ ব্যয় করতে হবে সুতরাং এক্ষেত্রে এটি খুব স্পষ্ট যে প্রকল্পটি সময়সূচীর পিছনে এবং বাজেট পেরিয়ে গেছে সুতরাং আমরা গ্যান্ট চার্ট স্লিপ চার্ট এবং টাইমলাইন চার্ট ব্যবহার করে একটি প্রকল্পের অগ্রগতি কল্পনা করার বিভিন্ন উপায় নিয়ে আলোচনা করেছি ব্যয় নিরীক্ষণের মৌলিক ধারণাটিও উপস্থাপন করেছি কীভাবে সময় এবং ব্যয়ের সাথে সম্পর্কিত প্রকল্পের অগ্রগতিটি আশা করতে বা কল্পনা করতে ক্রমবর্ধমান ব্যয় চার্ট ব্যবহার করতে পারেন তাও দেখেছি এগুলি রেফারেন্সগুলি আপনাকে অনেক ধন্যবাদ ডাটাবেস ডিজাইনিং ডাটাবেস ডিজাইনিং coding কোডিং কোডিং activity ক্রিয়াকলাপ ক্রিয়াকলাপ user manual ইউজার ম্যানুয়াল ইউজার ম্যানুয়াল unpinning আনপিনিং